ফিরে আসার জন্য স্বাগতম এবং আমরা এখন এই ট্রিপল ইন্টিগ্রাল চালিয়ে যাব সুতরাং আমরা ইতিমধ্যে ডাবল ইন্টিগ্রাল এবং ডাবল ইন্টিগ্রাল এর অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন এর মূল্যায়ন শেষ করেছি আজ আমরা ট্রিপল ইন্টিগ্রাল সম্পর্কে শিখব সুতরাং মূলত মূল্যায়ন অংশটি আমরা এই বক্তৃতায় দেখব সুতরাং প্রথমে কিভাবে এই ট্রিপল ইন্টিগ্রালটি সংজ্ঞায়িত করা যায় সুতরাং আমরা ডাবল ইন্টিগ্রাল এর অংশের জন্য যা করেছি তার অনুরূপ আমাদের প্রয়োজন আমরা প্রদত্ত রিজিওনকে বিভক্ত করি সুতরাং এখন আমাদের রিজিওন 3 ডাইমেনশনাল স্পেস এ একটি 3 ডাইমেনশনাল হবে সুতরাং আমরা সেই রিজিওনটিকে n সাব রিজিওন এ বিভক্ত করব এবং আমরা এই V1δV2δVn দ্বারা এই সাব রিজিওনগুলির ভলিউম কে বলি সুতরাং আমাদের এখন একটি 3 ডাইমেনশনাল স্পেস রয়েছে এবং আমরা এটিকে ছোট রিজিওন এ বিভক্ত করেছি এবং প্রতিটি রিজিওন এর জন্য আমরা এই V1δV2δVn দ্বারা এর ভলিউম উল্লেখ করছি এবং এখন আমরা j'th সাব রিজিওন এ একটি পয়েন্ট xjyjzj একটি স্বেচ্ছাচারী পয়েন্ট দিতে দিয়েছি সুতরাং 2 ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা যা করেছি তার সাথে এটি খুব মিল রয়েছে আমরা 2 ডাইমেনশনাল ডোমেনকে ছোট ছোট বিভাগ বা ছোট কোষ এ বিভক্ত করেছি এবং তারপরে প্রতিটি কোষ এ আমরা একটি পয়েন্ট নিয়েছিলাম এবং সেই সময়ে ফাংশনের অনুরূপ ভ্যালুটি এরিয়া দ্বারা গুণিত হয়েছিল এবং এটি সংক্ষিপ্ত করা হয়েছিল এবং সেই পরিমাণের লিমিট গ্রহণ করে আমরা ডাবল ইন্টিগ্রাল প্রবর্তন করি সুতরাং এখানেও আমরা এখন এই ভলিউমটি বিবেচনা করব সুতরাং এই সমস্ত ভলিউম এর উপর যোগফল Vj ফাংশন এর ভ্যালুদ্বারা গুণিত সুতরাং ফাংশন এর ভ্যালু এই পয়েন্ট xjyjzj যা আমরা j'th সাব রিজিওন এ বিবেচনা করেছি এবং আমরা এই সমস্ত রিজিওন বা এই সমস্ত রিজিওন এর উপর এই গুণযুক্ত করছি তার মানে এই j 0 থেকে n পর্যন্ত পরিবর্তিত হয় এবং এখন যদি আমরা এখানে লিমিট গ্রহণ করি কারণ n হল infinity পর্যন্ত যায় বা অন্য উপায়ে যায় যে এই Vj 0 এ যাবে কারণ ডোমেইনটি এখন স্থির করা হয়েছে সুতরাং আমরা যদি এই n কে infinity তে যেতে দিচ্ছি তবে সাব রিজিওনগুলি তে চলে যাবে তার মানে প্রতিটি সাব রিজিওন এর ভলিউম 0 এ যাবে সুতরাং যদি এই লিমিটটি এর কাছে n পদ্ধতির হিসাবে উপস্থিত থাকে তবে আমরা এটিকে ইন্টিগ্রাল হিসাবে চিহ্নিত করি এবং 3 ডাইমেনশনাল ক্ষেত্রে ট্রিপল ইন্টিগ্রাল এর জন্য আমরা এই নোটেশনটি ব্যবহার করি সুতরাং আমাদের কাছে এখন এই ভলিউম এর উপর এই ইন্টিগ্রাল এর জন্য তিনটি চিহ্ন রয়েছে যা 3 ডাইমেনশনাল plane এর রিজিওন এর একটি স্থান তারপর আমাদের এখানে ফাংশন রয়েছে fxyz সেই ভলিউম এর উপর ইন্টিগ্র্যাটিং করা এবং তারপরে সংজ্ঞাটি আবার যোগ হতে চলেছে যখন আমরা এই f এর সাথে Vj যোগ করেছি এবং শেষে এই লিমিটটি কাছে পৌঁছে দেই সুতরাং আবার শারীরিক ব্যাখ্যায় যদি আমরা তাত্ক্ষণিকভাবে নজর দিতে চাই উদাহরণস্বরূপ এই f কে V1 বলা হয় সুতরাং তার মানে এখানে কোনও f নেই তাই আমরা মূলত এই Vj প্রতিটি সাব রিজিওন এর ভলিউম যুক্ত করছি এবং তারপরে লিমিট গ্রহণ করছি সুতরাং এই f কে 1 হিসাবে বিবেচনা করে আমরা কিছুই পাব না তবে সেই সাব রিজিওন এর ভলিউম আবার সুতরাং ডাবল ইন্টিগ্রাল ব্যবহার করে আমরা ভলিউমটি গণনা করেছি যা ডাবল ইন্টিগ্রাল অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি ছিল তবে সেক্ষেত্রে আমরা সেই f ইন্টিগ্রান্ড এ বিবেচনা করেছি সুতরাং সেই সারফেস এর সাথে ডাবল ইন্টিগ্রাল এবং আমাদের ভলিউম দিচ্ছিল কিন্তু এখন এই ক্ষেত্রে যখন আমরা এই f টি 1 এ সেট করি তখন আমরা আসলে সেখানে এই ডোমেন এর ভলিউম পাচ্ছি ইন্টিগ্রেশন এর ডোমেইন যা এই ক্ষেত্রে V দ্বারা উল্লেখ করা হয় এবং আমাদের কাছে অ্যাপ্লিকেশনটিও ছিল যে তারা ডাবল ইন্টিগ্রাল এর ক্ষেত্রে দ্বিতীয়টির ক্ষেত্রে ডোমেন এর এরিয়াটি খুঁজে পাচ্ছে এবং সেখানেও আমরা এই ফাংশনটি 1 এ সেট করেছি এবং এই ফাংশনটি ছাড়াই আমরা ইন্টিগ্রেশন এর ডোমেন এর এরিয়াটি পাচ্ছিলাম অথবা এই ক্ষেত্রে যখন আমরা এই f কে 1 সেট করব তখন আপনি ডোমেইন এর ভলিউম পাবেন কারণ এখন আমাদের এই 3 ডাইমেনশনাল স্পেস এ একটি ভলিউম রয়েছে VfxyzdVj1nfxjyjzjVj সুতরাং এটি ভলিউম এর প্রতিনিধিত্ব করে যদি আমরা বলি যে f হল 1 এর সমান সুতরাং এটিও আমরা ট্রিপল ইন্টিগ্রাল এর অন্যতম অ্যাপ্লিকেশন হিসাবে দেখতে পারি সুতরাং কীভাবে ট্রিপল ইন্টিগ্রাল মূল্যায়ন করা যায় সুতরাং ডাবল ইন্টিগ্রাল এর মূল্যায়নের জ্ঞান আছে যেহেতু এটিও সহজ হবে সুতরাং এটি একক ইন্টিগ্রালগুলির এই ইটারেটিভ গণনার ধারণা এবং তারপরে উদাহরণস্বরূপ যদি আমরা বিবেচনা করি যে এটি সবচেয়ে সাধারণ ফর্ম দেওয়া হয় সুতরাং এটি ইন্টিগ্রাল এর মধ্যে সবচেয়ে অভ্যন্তরীণ এটি x এর ক্ষেত্রে নেওয়া হয় সুতরাং একটি খুব সাধারণ ক্ষেত্রে এই x এর জন্য লিমিট এই y এবং z ফাংশন f 2 তাদের y এবং z একটি ফাংশন হতে পারে সুতরাং এর ফলে যখন আমরা অভ্যন্তরীণ ইন্টিগ্রেট করব তখন আমরা কিছু ফাংশন পাব কারণ x এর উপর আমরা ইন্টিগ্রেটেড হয়েছি সুতরাং আমরা আর x দেখতে পাব না তবে লিমিটগুলি এখানে থাকতে পারে এখানে y z এর ফাংশন হতে পারে এবং তারপরে আমাদের কাছে ইন্টিগ্রান্ড y z ও থাকবে সুতরাং সাধারণভাবে অভ্যন্তরীণ ইন্টিগ্রাল মূল্যায়নের পর আমরা y এবং z এর একটি ফাংশন পাব সুতরাং তারপর একবার অভ্যন্তরীণ ইন্টিগ্রাল মূল্যায়ন করার পরে আমরা এখন y এর ক্ষেত্রে বাইরের টিতে যাব সুতরাং আমরা এখন y এর ক্ষেত্রে ইন্টিগ্র্যাটিং করছি এবং y এর লিমিট z এর ফাংশন হতে পারে সুতরাং এই দ্বিতীয় অভ্যন্তরীণ ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন এর পরে আমরা z এর কিছু ফাংশন পাব এবং এখন শেষে আমরা z এর সাথে এই xzটি ইন্টিগ্রেট করব এবং এখন লিমিট কনস্ট্যান্ট হতে হবে কারণ সর্বদা মনে রাখবেন এই ইন্টিগ্রাল এর ভ্যালু একটি কনস্ট্যান্ট এবং আপনি x y এবং z কিছুই দেখতে পাবেন না কারণ আমরা এই V ভলিউম এর উপর বা আমাদের ভলিউম এ এই xyz সমস্ত পয়েন্টের উপর ইন্টিগ্রেট করছি সুতরাং শেষে এটি ফ্রি হবে এই ইন্টিগ্রাল এর ভ্যালুটি xyz থাকবে না VfxyzdV সুতরাং একবার আমরা অভ্যন্তরীণ দুটি ইন্টিগ্রাল মূল্যায়ন যে আমরা z একটি ফাংশন এর মত পেয়ে যাচ্ছি এবং এখন আমরা z এর সাথে ইন্টিগ্রেট করব সুতরাং বাইরের ইন্টিগ্রাল এর জন্য এখন লিমিট কনস্ট্যান্ট হতে হবে সুতরাং এটি একটি সাধারণ বিবেচনা যা ইন্টিগ্রাল এর লিমিট রাখার সময় আমাদের সর্বদা মনে রাখা উচিত সুতরাং অভ্যন্তরীণ এ যখন আমরা x সম্পর্কিত ইন্টিগ্রেট করছি লিমিট y এবং z উভয় নিচের এবং উপরের একটি ফাংশন হতে পারে এই ইন্টিগ্রেশন এর পরে x অপসারণ করা হয় আমাদের ভ্যারিয়েবল y এবং z ফাংশন আছে এবং তারপর আমরা y সম্পর্কিত ইন্টিগ্রেট করবো লিমিট এখনও এখানে z এর ফাংশন হতে পারে 1z এবং 2z এর মত সুতরাং এই লিমিটগুলি z এবং বাইরের ফাংশন হতে পারে যা z এর জন্য কনস্ট্যান্ট লিমিট হতে হবে এবং এখন আমরা এই ইন্টিগ্রালটির একটি ভ্যালু পাব যা এই x y এবং z থেকে ফ্রি সুতরাং এই স্ট্রাকচারটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে

VfxyzdVzaby1z2zxf1yzf2yzfxyzdxdydz এবং তারপর ডাবল ইন্টিগ্রাল এর অনুরূপ ইন্টিগ্রেশন এর ক্রমটি অপ্রয়োজনীয় যদি ইন্টিগ্রেশন এর লিমিট কনস্ট্যান্ট হয় abcdeffxyzdxdydzefcdabfxyzdzdydx cdefabfxyzdzdxdy সুতরাং এখানেও আমাদের e থেকে f করতে হবে সুতরাং কেবল আমরা ক্রম পরিবর্তন করতে পারি যদি এখানে ইন্টিগ্রেশন এর রেঞ্জ বা ইন্টিগ্রেশন এর লিমিট কনস্ট্যান্ট হয় এছাড়াও আমরা অর্ডার dx dz dx dy এবং ইন্টিগ্রালগুলির উপর এর সংশ্লিষ্ট লিমিটগুলি আরও পরিবর্তন করতে পারি একবার আমাদের এখানে খুব সাধারণ ক্ষেত্রে উপরের মতো ফাংশন গুলি থাকলে ইন্টিগ্রেশন এর ক্রম পরিবর্তন করা আরও কঠিন এবং আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে আমরা দুটি ভেরিয়েবল এর ক্ষেত্রে যা করেছি তার অনুরূপ ক্রম পরিবর্তন করি একবার আমরা আবার ক্রম পরিবর্তন করলে আমাদের ইন্টিগ্রেশন এর লিমিট খুঁজে বের করার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যদি এই লিমিটগুলি কনস্ট্যান্ট না হয় কেউ কেবল ক্রম পরিবর্তন করতে পারে সুতরাং এখানে এখন আমরা মূল্যায়নের জন্য যাব সুতরাং এটি প্রথম উদাহরণ I0a0x0xyexyzdzdydx আমরা এক্সপোনেন্সিয়াল ফাংশন exyz বিবেচনা করব খুব সহজ ফাংশন এবং আমরা z y এবং তারপর x এর সাথে ইন্টিগ্রেট করতে চাই I0a0xexyz 0xydydx0a0xe2xy exydydx 0ae2xy2 0xdx 0aexy 0xdx120ae4x e2x 2e2x exdx 120ae4x 3e2x2exdxe4a8 34e2aea 38 সুতরাং এটি এই সহজ ইন্টিগ্রাল এর মূল্যায়ন সুতরাং আমাদের আবার ইন্টিগ্রাল গুলো ইটারেটিভলি সমাধান করতে হবে এবং তারপরে এগুলি একক ইন্টিগ্রাল হয়ে ওঠে সুতরাং প্রথমে z এর ক্ষেত্রে তারপর y এর ক্ষেত্রে এবং শেষে x এর ক্ষেত্রে সুতরাং পরবর্তীতে আমাদের এই সমস্যা নম্বর 2 আছে যেখানে আমরা এই ইন্টিগ্রাল ∭Rdxdydzxyz13 মূল্যায়ন করব এবং এটি R রিজিওন এবং x0y0z0 এবং xyz1 দ্বারা আবদ্ধ এগুলো এখন প্লেন সুতরাং আমরা 3 ডাইমেনশনাল স্পেস এর কথা বলছি সুতরাং এই x0 এখানে yz প্লেন এই y0 এখানে xz প্লেন এবং z0 এখানে xy প্লেন এবং আমাদের এখানে xyz1 অন্য একটি প্লেন আছে Ix01y01 xz01 x y1xyz13dzdydx 0101 x 12xyz1 201 x ydydx I0101 x 12xyz1 201 x ydydx 12log 2 58 শেষ সমস্যা সুতরাং এই ট্রিপল ইন্টিগ্রাল ব্যবহার করে আমরা ভলিউম টি খুঁজে পেতে চাই যা সাধারণ sphere আমাদের কাছে এই sphere x2y2z2a2 এবং এই সার্কুলার সিলিন্ডার রয়েছে যা x2y2ax দ্বারা দেওয়া হয় সুতরাং এটি আবার সেই circle যা আমরা এর আগে কয়েকবার আলোচনা করেছি এটি একটি shifted circle যেখানে রেডিয়াস হল a2 এবং কেন্দ্রটি a20 এবং আমি এখানে এই চিত্রে দেখিয়েছি সুতরাং এখানে সিলিন্ডার যার xy plane টি circle দ্বারা দেওয়া হয় এবং এখানে কেন্দ্র a20 সুতরাং ভলিউম যদি আপনি এই ট্রিপল ইন্টিগ্রাল ব্যবহার করে খুঁজে পেতে চান তাই স্পষ্টতই এখন কোনও ইন্টিগ্রান্ড থাকবে না এবং আমাদের এই V এর উপর এই ইন্টিগ্রাল রয়েছে যা সিলিন্ডার দ্বারা দেওয়া হয় এবং তারপরে আমাদের sphere রয়েছে সুতরাং সিলিন্ডার sphere টি কাটছে এবং সেই অংশের জন্য আমরা ভলিউম খুঁজে পেতে চাই সুতরাং এখানে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল এই V এর জন্য এই লিমিটটি খুঁজে বের করা এবং আমরা এখন Z সম্পর্কে এখন প্রথমে যা করি তা আবার আমরা রাখছি

সুতরাং আমরা যদি z সম্পর্কিত ইতিমধ্যে স্থির করে থাকি তবে আমরা জ্যামিতিপ্রজেক্ট করতে পারি x প্লেন এর ভলিউম প্রজেক্ট করতে পারি এবং একবার আমরা x প্লেন এ প্রজেক্ট করার পরে আমরা দুটি 2 ডাইমেনশনাল এ থাকব এবং আমরা জানি কীভাবে 2 ডাইমেনশনাল কেসের লিমিট নির্ধারণ করতে হয় সুতরাং এই রেফারেন্সগুলি আমরা বক্তৃতা গুলো প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং অসংখ্য ধন্যবাদ